এই টিউটোরিয়ালে আমি সমাধান করব দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর যা প্রাথমিক ইলেক্ট্রোস্ট্যাটিক্স ও ভেক্টর ক্যালকুলাসের ওপর আধারিত এই অ্যাসাইনমেন্ট এর প্রথম সমস্যা বলে যে প্রদত্ত ক্ষেত্র F যা x ও y এর ফাংশান হল 2 x i যোগ 3 y j আমাদের হিসেব করতে হবে ডট গুনফল F ডট ds যেখানে ds হল খুব ছোট একটি পৃষ্ঠতল একটি R ব্যাসার্ধের চোঙের ওপরে তাহলে আমরা চাই F ডট ds গণনা করতে এই হল R ব্যাসার্ধের চোঙের ওপরে একটি ছোট পৃষ্ঠ ঠিক ফাই কোণে অবস্থিত আমরা এখানে সিলিন্ড্রিকাল কোঅরডিনেট ব্যবহার করব আমরা এই ছবি টি তে দেখছি একটি বল ক্ষেত্র F ও সেখানে রাখা একটি R ব্যাসার্ধের চোঙের ওপরে ফাই কোণে অবস্থিত একটি পৃষ্ঠতল ds নিয়ে আমরা হিসেব করতে চাইছি F ডট ds তোমরা দেখো সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে এই পৃষ্ঠতল টি আসলে s দিকে নির্দেশ করে যা সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে একটি একক ভেক্টর ও তার উচ্চতা d z বা ডেল্টা z এই কোণ টি d ফাই তাহলে এই হল পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার মান কত এই দূরত্ব টুকু হল R d ফাই আমি লাল দিয়ে দেখালাম বক্রতলের এই দূরত্ব টি উচ্চতা হল d z তাহলে ক্ষেত্রফল হবে R d ফাই d z অর্থাৎ ds হল R d ফাই d z s দিকে অতএব যখন আমি F ডট ds হিসেব করি আমি পাই 2 x i ডট s R d ফাই d z যোগ 3 y j ডট s একক ভেক্টর R d ফাই d z আমরা জানি সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে পৃষ্ঠের ওপরে x সমান হয় R কোসাইন ফাই i ডট s একক ভেক্টর হয় কোসাইন ফাই y সমান হয় R সাইন ফাই ও j ডট s হয় সাইন ফাই আর তাই F ডট ds সমান হল 2 R কোসাইন স্কয়ার ফাই যোগ 3 R সাইন স্কয়ার ফাই ও বাইরে R d ফাই d z এর সমান হল R স্কয়ার বাইরে রেখে 2 কোসাইন স্কয়ার ফাই যোগ 3 সাইন স্কয়ার ফাই গুন d ফাই d z এখানে আমরা একটি গাণিতিক আইডেন্টিটি ব্যবহার করব যা হল সাইন স্কয়ার ফাই যোগ কোসাইন স্কয়ার ফাই সমান 1 ও পেয়ে যাবো R স্কয়ার গুন 2 যোগ সাইন স্কয়ার ফাই গুন d ফাই d z আর এই হল আমাদের উত্তর প্রশ্ন 2 এই প্রশ্নে বলা হয়েছে গণনা করতে সমস্যা 1 এর বল ক্ষেত্রে রাখা একটি সিলিন্ড্রিকাল পৃষ্ঠের মধ্যে দিয়ে আসা ফ্লাক্সএর যার ফাই এর মান পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 অবধি তাহলে আমরা কি বলছি দাঁড়াও আমি আবার এই চোঙ টি আঁকি আমরা এই উচ্চতা নেব 1 ও ইন্টিগ্রেট করব ফাই সমান পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 অবধি মানে এই সিলিন্ড্রিকাল পৃষ্ঠের পেছন দিকের পৃষ্ঠ থেকে আসা ফ্লাক্স আমরা গণনা করতে চাই আর তাই আমরা F ডট ds ইন্টিগ্রেট করব এই পৃষ্ঠের ওপর যা সমান হল d ফাই পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 অবধি ও উচ্চতা d z নিলাম 0 থেকে 1 অবধি আসলে যেহেতু এখানে কোন z নির্ভরশীলতা নেই z এর প্রাথমিক এবং চূড়ান্ত বিন্দু যা ইচ্ছে নেওয়া যায় R স্কয়ার গুন 2 যোগ সাইন স্কয়ার ফাই

অতএব আমি পাবো ফ্লাক্স সমান ইন্টিগ্রাল d ফাই পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 অবধি R স্কয়ার বাইরে চলে আসবে 2 যোগ সাইন স্কয়ার ফাই যার থেকে পাবো 2 R স্কয়ার গুন 3 পাই বাই 4 বিয়োগ পাই বাই 4 এই গেল প্রথম পদ এর সাথে যোগ R স্কয়ার ইন্টিগ্রেশান 1 বিয়োগ কোসাইন 2 ফাই বাই 2 d ফাই পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 অবধি যার সমান হল 2 R দুঃখিত এটি R স্কয়ার 2 R স্কয়ার গুন পাই বাই 2 যোগ R স্কয়ার বাই 2 গুন ভেতরে পাই বাই 2 প্রথম পদ থেকে বিয়োগ 1 বাই 2 গুন সাইন 2 ফাই পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 তোমরা সহজেই এই ইন্টিগ্রেশান টি করতে পারো চূড়ান্ত উত্তর আসবে 5 পাই R স্কয়ার বাই 4 যোগ R স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশান টি খুব সরল বলে আমি তা করে দেখালাম না তোমাদের জন্য ছেড়ে দিলাম প্রশ্ন সংখ্যা 3

কোন পদার্থের ঘনত্ব যদি কোন স্থানে এই ভাবে বন্টিত থাকে আমি ঘনত্ব কে লিখছি x y ও z এর ফাংশান হিসেবে বা আমি এও লিখতে পারি যে ঘনত্ব r থিটা ও ফাই এর ফাংশান যার সমান হল C x স্কয়ার গুন z এর মডিউলাস এর মানে হল নিচের তলে বা ঋণাত্মক z হলেও এর মান ধনাত্মক থাকবে x যেহেতু x স্কয়ার হিসেবে আছে তা সব সময়েই ধনাত্মক তাহলে এটি হল C x স্কয়ার গুন z এর মড যেখানে C কোন ধ্রুবক স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে খুব ছোট আয়তন এলিমেন্ট এর ভরের মান এই ভাবে লেখা যায় আমরা চাই ছোট আয়তন এলিমেন্ট এর ভরের মান লিখতে আমি আবার ছবি টি আঁকি তোমরা মনে করো স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে আয়তন এলিমেন্ট থিটা ও d থিটার মধ্যে থাকে আর সেটি এই রকম দেখতে হয় এখানে এই দূরত্ব টি d r যখন তোমরা d থিটার বরাবর চলো এদিকে যখন x y অক্ষের বরাবর চলো তখব কোণ টি d ফাই তাই আয়তন এলিমেন্ট d v সমান হয় r স্কয়ার d r সাইন থিটা d থিটা d ফাই এবার ঘনত্ব C x স্কয়ার গুন মড z কে r থিটা ও ফাই এর ফাংশান হিসেবে বা স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে লিখব তাহলে C থাকবে এখানে আসবে r স্কয়ার সাইন স্কয়ার থিটা কোসাইন স্কয়ার ফাই ও z সমান r r ও কিন্তু সুধুই ধনাত্মক সংখ্যা তাই কোসাইন থিটা যাতে ঋণাত্মক বা ধনাত্মক দুই না হতে পারে আমরা কোসাইন থিটার মড নেব

আর তাই এই ছোট ভর সমান হবে রো গুন d v অর্থাৎ C r কিউব এই পদ এখানে এলো আর এই পদ এলো এখানে এটি হয়ে গেল r কিউব গুন সাইন স্কয়ার থিটা কস স্কয়ার ফাই মড কোসাইন থিটা আর তারপর আছে r স্কয়ার d r সাইন থিটা d থিটা d ফাই যা আমি অবশেষে লিখতে পারি C r টু দি পাওয়ার 5 সাইন কিউব থিটা মড কোসাইন থিটা কোসাইন স্কয়ার ফাই d r d থিটা d ফাই এই হল ভর এলিমেন্ট প্রশ্ন সংখ্যা 4 এখানে জিজ্ঞেশ করা হয়েছে একটি গোলক এর মোট ভর যার কেন্দ্র মুল বিন্দু তে ও যার ঘনত্ব C x স্কয়ার গুন মড z তাহলে এখানে আমরা একটি R ব্যাসার্ধের গোলক এর মোট ভর গণনা করতে চাই যার কেন্দ্র মুল বিন্দু তে ও যার ঘনত্ব আমরা আগেই লিখেছি যা হল C r কিউব সাইন স্কয়ার থিটা কোসাইন স্কয়ার ফাই মড কোসাইন থিটা তাহলে সেই গোলক যার কেন্দ্র মুল বিন্দু তে তার এর মোট ভর কত হবে আমরা আগেই ছোট আয়তন এলিমেন্টের ভর এলিমেন্ট হিসেব করেছি তাই সেটি আমি আগের পাতা থেকে লিখে নেব তার মান হল C r টু দি পাওয়ার 5 সাইন কিউব থিটা মড কোসাইন থিটা কোসাইন স্কয়ার ফাই d r d থিটা d ফাই আর মোট ভর তাহলে এর ইন্টিগ্রাল হবে আমি আলাদা করে ইন্টিগ্রাল টি লিখি তাহলে মোট ভর হবে C ধ্রুবক বলে বাইরে থাকবে ইন্টিগ্রাল 0 থেকে R d r r টু দি পাওয়ার 5গুন ইন্টিগ্রাল 0 থেকে পাই d থিটা সাইন কিউব থিটা মড কোসাইন থিটা গুন ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই কোসাইন স্কয়ার ফাই এবার আমরা একে একে ইন্টিগ্রাল গুলি কষে ফেলতে পারি তাহলে 0 থেকে R d r r টু দি পাওয়ার 5 আমাকে দেয় R টু দি পাওয়ার 6 বাই 6 একই ভাবে ফাই এর ইন্টিগ্রাল থেকে কি পাবো আরে এখানে আমি d ফাই লিখতে ভুলে গেছিলাম d ফাই 0 থেকে 2 পাই কোসাইন স্কয়ার ফাই সমান হল 1 বাই 2 0 থেকে 2 পাই 1 বিয়োগ 2 কোসাইন ফাই d ফাই যার সমান হল পাই

শেষ ইন্টিগ্রাল টি হল d থিটা ইন্টিগ্রাল টি এটা বরং আমি পরের পাতায় করি এটি হল 0 থেকে পাই d থিটা সাইন কিউব থিটা মড কোসাইন থিটা যা আমি লিখতে পারি সহজ করে 0 থেকে পাই সাইন স্কয়ার থিটা মড কোসাইন থিটা কস থিটা দুঃখিত সাইন থিটা d থিটা যা আবার ঋণাত্মক চিহ্ন বাইরে রেখে ইন্টিগ্রাল 0 থেকে পাই সাইন স্কয়ার থিটা মড কোসাইন থিটা d কোসাইন থিটা ছাড়া কিছুই না এবার আমরা লিখব x সমান কোসাইন থিটা তাহলে এই ইন্টিগ্রাল টি হয়ে যাবে ঋণাত্মক চিহ্ন বাইরে রেখে ইন্টিগ্রাল ধনাত্মক 1 থেকে ঋণাত্মক 1 সাইন স্কয়ার থিটা যার সমান হল 1 বিয়োগ x স্কয়ার গুন মড x d x যা আবার ঋণাত্মক 1 থেকে ধনাত্মক 1 1 বিয়োগ x স্কয়ার গুন মড x d x এর সমান এবার এই ইন্টিগ্রাল টি কষে ফেলি আমার কাছে আছে ঋণাত্মক 1 থেকে ধনাত্মক 1 1 বিয়োগ x স্কয়ার গুন মড x d x এবার দেখো মড x সমান হল ঋণাত্মক x যখন x এর মান ঋণাত্মক 1 থেকে 0 এর মধ্যে থাকে আবার তার মান x যখন x এর মান 0 থেকে ধনাত্মক 1 এর মধ্যে থাকে তাই আমি লিখতে পারি এই ইন্টিগ্রাল সমান ইন্টিগ্রাল ঋণাত্মক 1 থেকে 0 1 বিয়োগ x স্কয়ার গুন x d x বাইরে ঋণাত্মক চিহ্ন থাকবে যোগ ইন্টিগ্রাল 0 থেকে 1 1 বিয়োগ x স্কয়ার গুন x d x এই ইন্টিগ্রাল গুলি খুবই সহজ আর চুড়ান্ত উত্তর যা এর থেকে পাওয়া যাবে তা হল 1 বাই 2 আর তাই মোট ভর যদি আমি এই সমস্ত ইন্টিগ্রাল গুলির উত্তর এক জায়গায় করি আমি পাবো C R টু দি পাওয়ার 6 বাই 6 গুন 1 1 বাই 2 গুন পাই যার থেকে অবশেষে উত্তর আসে পাই C R টু দি পাওয়ার 6 বাই 12